সুতরাং শেষ ক্লাসে আমরা সীমাবদ্ধ সন্তুষ্টি সমস্যার সংজ্ঞা দেখেছি এবং আমরা এই পর্যবেক্ষণটি করেছি যে CSP সমাধান করা মূলত দুটি ধরণের অ্যালগরিদমের মধ্যে সহযোগিতার অনুমতি দেয় একটি যা সম্ভাব্য অ্যাসাইনমেন্টগুলি অনুসন্ধান করে এবং অন্যটি যা কিছু ধরণের কাজ করে যুক্তির যাকে আমরা বলব প্রচার সুতরাং আমরা ধারাবাহিকতা এই ধারণা আছে আমরা I সামঞ্জস্যের এই ধারণা তাই আমরা বলি যে একটি CSP বা একটি নেটওয়ার্ক হল I consistence যদি I minus 1 ভেরিয়েবলের প্রতিটি consistence অ্যাসাইনমেন্টকে I ভেরিয়েবল পর্যন্ত বাড়ানো যায় যার মানে হল যদি আমরা I এর জন্য বিয়োগের মান খুঁজে পাই 1 ভেরিয়েবল যেকোন I বিয়োগ ভেরিয়েবল তারপর আপনি সর্বদা যেকোনো I ভেরিয়েবল যেকোনো পরবর্তী ভেরিয়েবল নিতে পারেন এবং এর জন্য সামঞ্জস্যপূর্ণ মানটি প্রসারিত করতে পারেন সুতরাং অবশ্যই সমস্ত নেটওয়ার্ক আমি সামঞ্জস্যপূর্ণ হবে না তবে যুক্তিতে সাধারণ প্রচেষ্টা হল কিছু পদ্ধতিতে ধারাবাহিকতা প্রয়োগ করা সুতরাং আমরা সামঞ্জস্যের খুব সহজ ধারণা দিয়ে শুরু করতে পারি যাকে নোড সামঞ্জস্য বা এক সামঞ্জস্য বলা হয় আপনি যখন একটি ধারাবাহিকতা বলেন তখন আমরা নোট শব্দটি ব্যবহার করি সুতরাং এর মূলত মানে হল যে আপনি যেকোনো ভেরিয়েবল নিন এবং আপনি একটি মান পাবেন যা সামঞ্জস্যপূর্ণ আমরা একটি পরিবর্তনশীল সঙ্গে সামঞ্জস্য বলতে কি বোঝায় যে যদি শুধুমাত্র সেই ভেরিয়েবলের উপর একটি সীমাবদ্ধতা থাকে একটি unary সীমাবদ্ধতা থাকে তবে সমস্ত ভেরিয়েবল এটিকে সন্তুষ্ট করে সুতরাং আমরা কেবল এই বলে নোডের সামঞ্জস্যতা প্রয়োগ করতে পারি যে যদি কিছু মান থাকে যা সীমাবদ্ধতাকে সন্তুষ্ট না করে তবে এটি ডোমেন থেকে সরিয়ে ফেলুন সুতরাং সাধারণ নোডের ধারাবাহিকতা এবং একটি ধারাবাহিকতা আছে দুটি সামঞ্জস্য ডোমেইন করবে যা মূলত সুতরাং দুটি সামঞ্জস্য আমরা এটিকে কী দেখব ক্যাল এআরসি সামঞ্জস্যতা এবং কী দুটি ধারাবাহিকতা বলে যে আপনি একটি মান 2 নিচ্ছেন যে কোনও পরিবর্তনশীল যা নোড সামঞ্জস্যপূর্ণ যার মানে মানগুলি যে কোনও অস্বাভাবিক সীমাবদ্ধতাকে সন্তুষ্ট করে আপনি যেকোনও নিন অন্যান্য ভেরিয়েবল এবং আপনি সেই ভেরিয়েবলের জন্য একটি মান খুঁজে পেতে সক্ষম হবেন সুতরাং একটি 2 মান আছে প্রথম ভেরিয়েবল এবং দ্বিতীয় ভেরিয়েবল একত্রে অপরিহার্যভাবে সামঞ্জস্যপূর্ণ সুতরাং A R C সামঞ্জস্য সম্পর্কে কথা বলতে প্রায়শই আঁকার জন্য উপযোগী হয় আমরা যাকে বলি একটি ম্যাচিং ডায়াগ্রাম এবং ম্যাচিং ডায়াগ্রাম মূলত এরকম কিছু করে এটি প্রতিটি ভেরিয়েবলের জন্য একটি ডোমেন তৈরি করে সুতরাং এটি হল X 1 এটি হল X 2 এবং তারপরে আপনার ডোমেনগুলির ভিতরে ভেরিয়েবল রয়েছে তাই এইগুলি হল সেই মানগুলি যা এই ভেরিয়েবলটি নিতে পারে এবং প্রান্তটি এই সত্যটি উপস্থাপন করে যে এই মানটি আসুন এটিকে A 1 বলি এবং এই মানটি আসুন এটিকে B 1 বলুন মূলত সম্পর্কের অন্তর্গত সুতরাং মূলত এটি মূলত সম্পর্কের একটি চিত্রণ তাই আমি যাই হোক না কেন সম্পর্কটি এইরকম কিছু তাই এই জাতীয় ডায়াগ্রাম কলাম ডায়াগ্রামের সাথে মিলে যায় সুতরাং এই দুটি ভেরিয়েবলের উপর আমাদের সামঞ্জস্য রেখে আমরা যা করতে চাই তা হল শুধুমাত্র সেই মানগুলিকে ডোমেনে রাখা যার জন্য অন্যান্য ডোমেনে মূলত একটি সংশ্লিষ্ট মান রয়েছে সুতরাং উদাহরণস্বরূপ আমরা এই মানটি রাখতে চাই না কারণ অন্য ডোমেনে কোনও মিলিত মান নেই আমরা এই মানটি রাখতে চাই না আমরা এই মানটি রাখতে চাই না সুতরাং এটি বাস্তবায়নের জন্য আমাদের কাছে একটি সহজ পদ্ধতি আছে যাকে বলা হয় সংশোধন এবং এটি এটির জন্য একটি আদর্শ নাম D X D Y বা X Y এটি লাগে সুতরাং আমরা বলি যে আমরা D X এর মানগুলিকে শুধুমাত্র সেই মানগুলিতে ছাঁটাই করতে যাচ্ছি যেগুলির মান এই R X Y এর জন্য একটি মান অনুরূপ মান রয়েছে। সুতরাং যদি এটি X হয় এবং এটি Y হয় তবে আমরা এটিকে মূলত ছাঁটাই করতে পারি তাই d X এর প্রতিটি A এর জন্য যদি D Y এর অন্তর্গত কোনো B না থাকে D X থেকে A সরান খুব সহজ পদ্ধতি যা প্রতিটি মান দেখে সুতরাং এটি হল A এটি একটি পদ্ধতি যা শুধুমাত্র ডোমেন D X ছাঁটাই করছে তাই এটি প্রতিটি মানের জন্য এটি AX এবং এটি Y হল এবং এটি X এর প্রতিটি মান দেখায়। যদি Y তে কোন মান না থাকে যদি সেখানে কোন B DY এর সাথে সম্পর্কিত নয় আমার প্রথমে এটি যোগ করা উচিত যে AB RX Y এর অন্তর্গত অন্য কথায় যদি আমাদের X এবং Y এর উপরে একটি বাইনারি সীমাবদ্ধতা থাকে তাহলে X এর প্রতিটি মানের Y তে একটি মিল থাকা উচিত এবং এটি পদ্ধতি সংশোধন করা হচ্ছে X এর এই ডোমেন X ডোমেনটি ছাঁটাই সুতরাং এটি এই সমস্ত মানগুলি দেখে এবং A এর জন্য প্রতিটি মান যেখানে কোনও মিলিত মান নেই অন্যদিকে এটি একটি এটির দুটি মান রয়েছে সুতরাং এটি এটির কোন মান নেই তাই এটি ডোমেন থেকে এটিকে সরিয়ে দেবে এটি এটিকে রাখবে এবং এটিকে সরিয়ে দেবে সুতরাং এটি 2টি মান মুছে ফেলবে এবং একটি অপরিহার্যভাবে রাখবে তাই আমাদের ধারাবাহিকতা করার প্রক্রিয়া মূলত এটি বারবার করা যাতে সমস্ত জোড়া ভেরিয়েবল আমাদের সামঞ্জস্য হয় সুতরাং এটি করার জন্য সবচেয়ে সহজ অ্যালগরিদম হল AC 1 কল করুন তাই এবং তাই আমাদের সামঞ্জস্য 1 এবং এটি মূলত প্রতিটি XY এর জন্য নিম্নলিখিতগুলি করে যেমন RXY হল ডোমেন RXY হল আসল একটি সীমাবদ্ধতা কল সংশোধন করুন DXDY RXY এবং কল রিভাইস উভয় দিকে DYDXRX Y সুতরাং আমরা ধরে নেব যে RXY এ তাদের মধ্যে সম্পর্ক রয়েছে তাই আমি RYX লেখার পরিবর্তে শুধু RXY লিখছি প্রতিটি জোড়া XY ভেরিয়েবলের জন্য আমরা এটি করতে চাই যার মানে হল যদি আমি 3 ভেরিয়েবল আছে আসুন আমরা এটিকে দেখি এবং আমরা বলি আমার কাছে এরকম কিছু আছে তাই এটি হল XY এবং Z তাই আমার কাছে 3টি ভেরিয়েবল আছে X এবং Y Y এবং Z এর মধ্যে 2টি সম্পর্ক রয়েছে এবং আমি এই নেটওয়ার্কটিকে আমাদের ধারাবাহিকতা করতে চাই যার মানে এই ভেরিয়েবলের প্রতিটি অ্যাসাইনমেন্টকে 2টি ভেরিয়েবলের অ্যাসাইনমেন্টে প্রসারিত করা যেতে পারে লক্ষ্য করুন আমরা আগে যে কনস্ট্রেট নেটওয়ার্ক ডায়াগ্রামটি আঁকেছিলাম তাতে আমরা এভাবে আঁকতাম এটি Y এটি Z এবং এটি X সুতরাং এই দুটির মধ্যে A আছে একে একই থেকে একটি নেটওয়ার্ক বলা হয় নেটওয়ার্ক এটি মূলত একটি কনস্ট্রেট গ্রাফ যা বলে কোন ভেরিয়েবলটি সীমাবদ্ধতা কোন পরিবর্তনশীল দ্বারা এবং আমরা বাইনারি সীমাবদ্ধতার কথা বলছি সুতরাং আমাদের শুধুমাত্র প্রান্ত আছে অন্যথায় আপনার হাইপার এজ থাকবে এর সীমাবদ্ধতা মূলত চিহ্নিত করে কোন ভেরিয়েবল একে অপরের সাথে সম্পর্কিত ম্যাচিং ডায়াগ্রাম আপনাকে বলে যে ভেরিয়েবলের কোন মান আমরা সেই সীমাবদ্ধতায় অংশগ্রহণ করছি যখন আমরা কিছু বলি এই যে এটি একটি সীমাবদ্ধ গ্রাফ সুতরাং যদি আপনি এই মানচিত্র রঙের উদাহরণ মনে রাখেন যা আমরা দেখেছি আমরা বলেছি যে যদি এটি হয় যদি 3টির সমস্ত ডোমেন লাল নীল এবং এটি এর সমান নয় এবং এটি এর সমান নয় সুতরাং এটি প্রথমে দেওয়া একটি সীমাবদ্ধতা স্পষ্টতই আমাদের এটি এবং এর মধ্যে একটি সীমাবদ্ধতা রয়েছে যা বলে যে কিছু অনুমোদিত সুতরাং R B অনুমোদিত R R অনুমোদিত D B অনুমোদিত এবং B R অনুমোদিত যদি আমরা নির্দিষ্ট না করে থাকি যদি আমরা একটি সীমাবদ্ধতা নির্দিষ্ট না করে থাকি এর অর্থ হল এটি একটি সর্বজনীন সম্পর্ক এর মানে যেকোন কিছুর জন্য অনুমোদিত যা যা আমাদের ব্যাক ট্রেকিং অ্যালগরিদম যা বলেছে যে আপনি যদি প্রথমে X এর জন্য একটি মান দিতে চান এবং আপনি যদি Z এর জন্য একটি মান দিতে চান তবে এটি কোন বাধা নেই যার মানে আপনি চয়ন করতে পারেন আমরা যদি X এর জন্য R বেছে নিই তাহলে আপনি Z এর জন্য B বেছে নিতে পারেন এটাকে গুরুত্ব দেয় না কারণ এটি মূলত কোনো সীমাবদ্ধতা জানে না সুতরাং সার্বজনীন সম্পর্ক আছে কিন্তু অবশ্যই এটি প্রকাশ করা হয় না এটি কেবল বসে থাকে তাই এটি এখানে মিলিত চিত্রে অংশগ্রহণ করে না এবং এটি এতে অংশগ্রহণ করে না সুতরাং আপনি যখন বলবেন R X Y হল সীমাবদ্ধতা তখন এটি C S P তে একটি অভিব্যক্তিমূলক সীমাবদ্ধতার উল্লেখ থাকবে সুতরাং আমি এটিতে ফিরে আসার আগে আমাদের কাছে 3টি ধারাবাহিকতার ধারণা রয়েছে যা পথের সামঞ্জস্য হিসাবে পরিচিত আমি ধারাবাহিকতার ধারণাটি মনে রাখবেন যা সাধারণ ধারণা সুতরাং 3টি ধারাবাহিকতা বলে যে মানগুলির যেকোন জোড়া যা সীমাবদ্ধতা একটি তৃতীয় মান পর্যন্ত প্রসারিত হতে পারে সুতরাং যদি আমি এর জন্য 2টি মান নির্বাচন করি আমি একটি তৃতীয় মান পর্যন্ত প্রসারিত করতে সক্ষম হব তাই যদি আমি এর জন্য Z এবং এর জন্য নীল নির্বাচন করি আমি এটির জন্য এটিকে নীল রঙে প্রসারিত করতে পারি যদি IX হয় যদি আমি এর জন্য নীল এবং এর জন্য লাল বেছে নিই আমি তার জন্য নীল বেছে নিতে পারি কিন্তু যদি আমি প্রথমে এই দুটি মান বেছে নিই যদি আমি এর জন্য লাল এবং এর জন্য লাল নির্বাচন করি তাহলে আমি এই পরিবর্তনশীলের জন্য এই দুটি নীলকে প্রসারিত করতে পারি Y কিন্তু যদি আমি X এর জন্য লাল এবং Z এর জন্য নীল বেছে নিতে যাই তাহলে আমি Y পর্যন্ত প্রসারিত করতে পারব না তাই এই নেটওয়ার্কটি আমাদের দেওয়া হল নোড 3 সামঞ্জস্য বা নোড পাথ সামঞ্জস্য কোন পথের সামঞ্জস্যতা এই উদাহরণে এই সম্পর্কটিকে ছাঁটাই করবে তাই আমরা কি করব তা এটি করবে যে এটি বলবে যে আপনি এটির জন্য লাল এবং এর জন্য নীল চয়ন করুন এবং এটি এটিকে মান পর্যন্ত প্রসারিত করতে পারে না সুতরাং এই লাল নীলটিকে অবশ্যই এই সম্পর্ক থেকে সরিয়ে দিতে হবে আপনি এটির জন্য নীল এবং এর জন্য লাল চয়ন করেছেন এবং আপনি একটি মান পর্যন্ত প্রসারিত করতে পারবেন না তাই আপনাকে অবশ্যই সম্পর্ক থেকে এটি ছাঁটাই করতে হবে সুতরাং পথের সামঞ্জস্যতা প্রয়োগ করা সম্পর্কগুলিকে ছাঁটাই করে যে মুহূর্তে আপনি একটি সার্বজনীন সম্পর্ক ছাঁটাই করছেন আপনি এটিকে প্রকাশ করেছেন তাই আসলে এটি একটি নতুন সম্পর্ক যুক্ত করে সুতরাং যখন আপনি পথের সামঞ্জস্যতা করেন তখন আপনি একটি নতুন নেটওয়ার্ক পান এটি এইরকম দেখায় এটি কিছু অর্থে সম্পর্ক যুক্ত করে এই অর্থে যে আগে এটি একটি সর্বজনীন সম্পর্ক ছিল কিন্তু এখন এটি একটি সর্বজনীন সম্পর্ক নয় সুতরাং আপনাকে এটি প্রকাশ করতে হবে প্রতিনিধিত্ব করে যার অর্থ X এর সাথে সম্পর্কিত Z নয় তাই এই দুটি সমান নয় তবে এটি সমান তাই আমাদের নতুন নেটওয়ার্ক রয়েছে সুতরাং সামঞ্জস্য প্রয়োগের সাধারণ ধারণা হল পছন্দকে সীমিত করা একটি অনুসন্ধান অ্যালগরিদমের জন্য উপলব্ধ শুধুমাত্র যারা আপনার মত অংশগ্রহণকারী এবং সমাধানের জন্য কিন্তু যেহেতু একটি N ভেরিয়েবলের সমস্যায় N ভেরিয়েবল থাকবে তাই আমরা সত্যিকার অর্থে সম্পূর্ণ সামঞ্জস্য অর্জনের জন্য আপনাকে N সামঞ্জস্য অর্জন করতে হবে যা আপনি আমার কাছ থেকে নিতে পারেন একটি কঠিন কাজ সুতরাং যে কারণে আমরা প্রায়শই এটি করি না তাই প্রায়শই অ্যালগরিদমগুলি ব্যথা করে কিছুটা সামঞ্জস্যতা হয় নোডের সামঞ্জস্য বা পথের সামঞ্জস্য সামঞ্জস্য বা পথের সামঞ্জস্যতা বা কতটা কতটা জটিলতার উপর নির্ভর করে কিছু উচ্চতর ক্রম সামঞ্জস্যপূর্ণ সমস্যা হল তারপর বাকিটা সার্চ করার জন্য ছেড়ে দিন এবং বাকিটা সেইসব অন্যান্য ধরণের জিনিসের উপর ছেড়ে দিন যা আমরা পাসিং এ সংক্ষেপে উল্লেখ করেছি যেমন ডিপেনডেন্সি ডাইরেক্ট ব্যাক ট্র্যাকিং বা লুপ এ হেডিং সার্চ সুতরাং বিভিন্ন সরঞ্জাম রয়েছে একটি CSP সমাধানের সামঞ্জস্য প্রয়োগ সেইগুলির মধ্যে একটি যা আমরা আজকে দেখার চেষ্টা করছি তাই arch consistency এ ফিরে এসে আমি এই নেটওয়ার্ক arch consistence করতে চাই যার মানে আমি যেকোন ভেরিয়েবলের যেকোন মান বেছে নিলে আমি কনসিসটেন্সি দ্বারা অনুমোদিত পেতে চাই আমাকে দেওয়া পরবর্তী ভেরিয়েবলের জন্য মান নির্বাচন করুন সুতরাং স্পষ্টতই আপনি দেখেছেন আমরা যখন কল করব তখন আমরা কী করব আমরা X এবং Y এর সাথে Y এবং X এর সাথে X এবং Z এর সাথে Z এবং X এর সাথে Y এবং Z এবং Z এবং Y এর সাথে সংশোধন কল করব সুতরাং সংশোধন করার জন্য কমপক্ষে 6টি কল আমাদের মনে রাখতে হবে সংশোধন হল দিকনির্দেশক কল এটি শুধুমাত্র প্রথমটির ডোমেন ছাঁটাই করে যে যদি প্রতিটি X এবং D X এর জন্য Y তে কোনও অনুরূপ মান না থাকে তাহলে D X থেকে এই Aকে সরিয়ে দিন এটিই এর জন্য সংশোধন করে সুতরাং অন্য 6টি কল সংশোধন করার জন্য আমাদের কমপক্ষে 6টি কল করতে হবে আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যদি আমি বলি X Y সংশোধন করুন Y X সংশোধন করুন X Z সংশোধন করুন Z X সংশোধন করুন Y Z সংশোধন করুন Z Y সংশোধন করুন আমি কি শেষ করেছি এবং আমি কি এমন একটি নেটওয়ার্ক পাব যা আমাদের ধারাবাহিকতা আসুন এটির উপর এটি চেষ্টা করুন তাই আসুন প্রথমে X Y সংশোধন করি যার অর্থ আমরা এটিকে ফেলে দিতে যাচ্ছি এবং আমরা এটিকে মূলত এর থেকে দূরে ফেলে দেব তারপর এটাকে রিভাইস Y X বলা হয় যার মানে আমরা এটিকে Y এর ডোমেইন থেকে দূরে ফেলে দিতে যাচ্ছি তাই আমাকে আসলে এটিকে বৃত্ত করতে দিন সুতরাং N এটিকে অতিক্রম করে তাই আমরা জানি যে সেই জিনিসগুলি মূলত সেখানে নেই তারপরে বলা হয় X Z X Z আমাদের কোনও সীমাবদ্ধতা নেই আমাদের দেওয়া সীমাবদ্ধতা হল এই এই সীমাবদ্ধতা ডায়াগ্রাম যা কিছু সম্পর্কে ঘুরিয়ে দেয় যার মানে এটি একটি সার্বজনীন সম্পর্ক যার মানে কোন সীমাবদ্ধতা নেই সেখান থেকে কোন মান বেছে নেওয়ার ক্ষেত্রে সুতরাং এই সংশোধিত কলটি কিছুই করবে না তবে আমাদের Y এবং Z এর মধ্যে একটি সীমাবদ্ধতা রয়েছে তাই আসুন এটি চেষ্টা করুন এই জন্য আমাদের এই মান আছে এই জন্য আমাদের এই মান নেই তাই আমাদের এটিকে মুছে ফেলতে হবে এর জন্য আমাদের এই মান আছে আমাদের এই মান আছে যাইহোক এটি নেই এর জন্য আমাদের নেই এই মান তাই আমাদের এটি মুছে ফেলতে হবে সুতরাং এটি চলে গেছে এখন দেখা যাক যে মুহুর্তে আমি এটি মুছে ফেললাম এই মানটি ঠিক আছে এটি এখানে একটি বাকি আছে তবে এটি সম্পর্কিত এই মানটির সাথে মানানসই মান নেই তাই আমি X Y সংশোধন করে কিছু পড়ি কিন্তু এখন যখন আমি এটাকে রিভাইজ করেছি তখন আমি Y এর মান মুছে দিয়েছি এবং X এর এই মানটিতে কিছুই অবশিষ্ট নেই তাই অন্তত আরও একটি কল করতে হবে আমাকে অপরিহার্যভাবে করতে হবে সুতরাং যদি আপনি এটি করেন তাহলে এই একটি এটি আছে এটি একটি এটি নেই তাই এটি চলে যায় এই একটি এটি নেই এটি চলে যায় এটি একটি এটি আছে সুতরাং এই মানটি ব্যতীত এটি প্রায় আমাদের সামঞ্জস্য এখানে এই মানটির সংশ্লিষ্ট মান নেই এখানে এই মানটি রয়েছে এই মানটি এখানে এবং তারপরে এই মানটি সেখানে মান রয়েছে এই মানটি এখানে এই মান রয়েছে কিন্তু এই এক এখানে মূল্য নেই সুতরাং আমাকে অবশ্যই X Y তে আরেকটি কল করতে হবে যার মানে আমাকে এটিকে লুপে রাখতে হবে আর কোন পরিবর্তন না হওয়া পর্যন্ত কোন ডোমেইন পরিবর্তন না হওয়া পর্যন্ত সবচেয়ে নিরাপদ কাজ কি আমি এটা করতে থাকব এই সব সংশোধন করব খুব বাইরে থেকে সংশোধন করব আমরা দেখতে পাচ্ছি রিভাইস X Z বলা আসলেই কোনো মানে হয় না কিন্তু অবশ্যই আমরা X Z সংশোধনকে কল করছি না কারণ শর্তটি বলছে প্রতিটির জন্য X Y ছিল সুতরাং R X Y সীমাবদ্ধতা সেট করুন তাই R X Z একটি সীমাবদ্ধতা নয় সুতরাং আমরা বারবার X Y Y X Y Z এবং Z Y কলগুলিকে সংশোধন করব যতক্ষণ না আমরা এমন একটি অবস্থায় না আসি যেখানে কোনও ডোমেইন পরিবর্তন হবে না কারণ তখন আমরা দেখাব যে এটি মূলত আমাদের ধারাবাহিকতা সুতরাং এই অ্যালগরিদম এটা চমৎকার এটা একটি ভাল অ্যালগরিদম উত্তরটি না কারণ এটি যুক্তি দেওয়া যেতে পারে যে আপনি যে কলগুলি সংশোধন করেছেন তার সংখ্যাটি আসলে খুব বড় যে প্রতিটি চক্রের সবচেয়ে খারাপ ক্ষেত্রে আপনি একটি ডোমেন থেকে শুধুমাত্র একটি মান সরিয়ে ফেলবেন সবচেয়ে খারাপ ক্ষেত্রে আপনি সেখানের মতো একটি নেটওয়ার্ক তৈরি করতে পারেন যাতে একটি চক্রে যার অর্থ একটি সম্পূর্ণ সেট আপ সংশোধন কল আপনি একটি ডোমেন থেকে শুধুমাত্র একটি মান মুছে ফেলবেন এবং পরবর্তী চক্রে আপনি একটি থেকে একটি মান ডোমেইন সরিয়ে ফেলবেন সুতরাং যদি N ডোমেন থাকে এবং আসুন আমরা বলি যে সেগুলির সবগুলিই সংযুক্ত এবং তাদের প্রত্যেকের K মান আছে তাহলে আপনি N কে K চক্রে পরিণত করবেন যা অজ্ঞানভাবে করার মতো দক্ষ নয় এর কারণ হল যে কেন আমরা এই রুট ফোর্স কল করতে হবে সংশোধনের সব কম্বিনেশনে এখন আমরা এখানে কি ঘটছে তা যদি দেখি আমাদের যা করা উচিত ছিল তা হল যে যখন আমরা কল এ এই সংশোধন করেছি এবং তারপর আমরা Y এর ডোমেইন থেকে এই মানটি মুছে ফেলেছি আমাদের বলা উচিত ছিল Y এর পরিবর্তন হয়েছে সুতরাং তাই Y আছে এমন সম্পর্কের অংশগ্রহনকারী কোনো সীমাবদ্ধতা আবার সেই সম্পর্কটিকে দেখুন কারণ Y এই জিনিসটিতে অংশগ্রহণকারী কোনো X Y পরিবর্তন করেছে তাই সেই সম্পর্কটিকে আবার দেখুন সুতরাং যার মানে যখন আমরা একটি ডোমেন থেকে একটি মান মুছে ফেলি তখন আমাদের ভবিষ্যতের জন্য শুধুমাত্র সেই সম্পর্কগুলিকে সংশোধন করা উচিত যা মূলত সেই পরিবর্তনশীলের সাথে অংশগ্রহণ করছে সুতরাং এটি আসলে অ্যালগরিদমের দিকে পরিচালিত করে যা আমি এখানে আর কোন বিশদ বর্ণনা করব না যাকে বলা হয় A C 3 যা বর্ণনা করা হয়েছিল একটি যাকে অনেকে বিবেচনা করে কিছু অর্থে সীমাবদ্ধ সন্তুষ্টির বড় বস আপনি যদি তার সাথে দেখা করতে চান তবে আমরা আয়ারল্যান্ডে যেতে পারি যেখানে একটি বড় সীমাবদ্ধতা কেন্দ্র রয়েছে এবং এটি সম্ভবত সেই জায়গা যেখানে সীমাবদ্ধতার বৃহত্তম জনসংখ্যা মূলত গবেষণা করে সুতরাং কিছু AC 3 এর জন্য অ্যালগরিদম আছে সেখানে নেই সেখানে A C 2 হারিয়ে গেছে মূলত হারিয়ে গেছে কিন্তু এই A C D 3 অ্যালগরিদম যা আমি কেবল বর্ণনা করব আমরা যা করি তা হল প্রাথমিকভাবে এটি সমস্ত সম্ভাব্য পুনর্বিবেচনার ঘনক্ষেত্র বজায় রাখে যা বলা হয় কিন্তু তারপরে এটি থেকে উপাদানগুলি সরিয়ে দেয় এবং এটি একটি কল করে এটি সারিতে যোগ করে শুধুমাত্র যদি এটি পাই করে তবেই আমাকে এই সম্পর্কটি আবার পরীক্ষা করতে হবে মূলত যার মানে আমি যদি Y থেকে কিছু মুছে ফেলি তাহলে আমার এই সংশোধন করা XY কলটি পরীক্ষা করা উচিত আবার যদি আমি এটি থেকে কিছু করে থাকি তবে এটিকে আবার লুপ হিসাবে তৈরি করা উচিত এই ক্ষেত্রে এটি শুধুমাত্র Y সুতরাং যদি আমি এর থেকে কিছু করে থাকি y থেকে x এ একটি কলে y তারপর আমি অবশ্যই Z ZY তে আবার একটি সংশোধন কল করতে হবে তাই যদি কিছু মিলে যাওয়া মান হারানোর আশঙ্কা থাকে তবে আমি আবার সংশোধন করার জন্য কল করব সুতরাং আমি সেই নির্দিষ্ট সংশোধন কলটিকে সারিতে রাখব যার অর্থ যেখানে পরিবর্তনগুলি ঘটছে সেখানেই এই সীমাবদ্ধতাটি সেই অর্থে প্রচারিত হবে তাই আমরা এই সীমাবদ্ধতা প্রচারকে বলি আমাদের আরেকটি অ্যালগরিদম আছে যা অবশ্যই আমরা A C 4 কল নিয়ে আলোচনা করব না এমনকি সংশোধন করার জন্য জেনেরিক কলও করে না আবার এটি বলে যে এই জিনিসটিতে এই মান পরিবর্তন হয়েছে সুতরাং যদি এই মান কিছু এই জিনিস অন্য কিছু জন্য একটি মিল মান ছিল তাই আমাদের এই মান একটি মিল মান ছিল বলুন X এ এই মানটির জন্য আমাকে যেতে দিন এবং X এর এখনও একটি মানানসই মান আছে কিনা তা পরীক্ষা করুন অন্যথায় আমি সেখান থেকে X সরিয়ে দেব সুতরাং আমি এই সংশোধনী X Y কলটিও করি না আবার এটি শুধুমাত্র এই নির্দিষ্ট মানটির দিকে তাকাচ্ছে যে একটি সংশ্লিষ্ট মিলে যাওয়া মান বাকি আছে কিনা কারণ এটির অন্য মান থাকতে পারে তবে যে ক্ষেত্রে অবশ্যই আমাদের এটিকে সহজভাবে মুছতে হবে না কারণ এটি মুছে ফেলার পরে এটির কোনও মান অবশিষ্ট নেই এটি মুছে ফেলা উচিত সুতরাং এটি এখনও চূড়ান্ত স্তরের বিশদ অ্যালগরিদম A C 4 এবং স্পষ্টতই জটিলতা কমে যাওয়ার সাথে সাথে আপনি এখান থেকে এখানে প্রতিনিধিত্ব বৃদ্ধি পাচ্ছে আমাদেরকে আরও বেশি জিনিস উপস্থাপন করতে হবে সুতরাং আমি একটি নির্দিষ্ট সীমাবদ্ধ সন্তুষ্টি সমস্যা সম্পর্কে কথা বলতে চাই যেখানে একটি অ্যালগরিদম যা তার দাবি কিছু A C 1 এবং A C 2 এর মধ্যে বা কাছাকাছি ছিল A C 2 হলে কি হতো যদি এটি ব্যবহার করা হয় বর্ণনা করা হয় এটি হাফম্যান ক্লোজ লেবেলিং নামে পরিচিত একটি বিখ্যাত সমস্যা এবং ওয়াল্টজ অ্যালগরিদম নামে একটি সুপরিচিত অ্যালগরিদম রয়েছে যা কিছু হল A C 2 এর মতো আরও একটি কম তাই এটিকে আনুষ্ঠানিকভাবে এমন বলা হয় না সুতরাং আমাকে প্রথমে সমস্যাটি বর্ণনা করতে দিন সমস্যাটি দৃশ্যের লেবেলিংয়ের জন্য এবং আপনি যখন বলবেন যে লেবেলিং দেখা গেছে আমরা বলতে চাইছি যে আমাদের কাছে একটি লাইন অঙ্কন রয়েছে এবং আপনাকে অবশ্যই এটি লেবেল করতে হবে সুতরাং উদাহরণস্বরূপ আপনার কাছে এইরকম একটি চিত্র আছে তাই আমরা একটি বৈচিত্র দেখব যা সরল পরিসংখ্যানের কথা বলে যদিও ওয়াল্টজ অ্যালগরিদম আসলে আরও জটিল পরিসংখ্যানের জন্য প্রযোজ্য যে সাধারণ চিত্রটি আমরা 3টি মুখ বিশিষ্ট একটি ট্রাইহেড্রাল সম্পর্কে কথা বলব সুতরাং প্রতিটি শীর্ষবিন্দুতে প্ল্যানারের 3টি মুখ এবং মুখ রয়েছে তাই যে কোনও বস্তু যা প্ল্যানার দিয়ে তৈরি প্লেনারের পৃষ্ঠ হোক এবং যেখানে প্রতিটি প্রান্ত প্রতিটি শীর্ষবিন্দু ঠিক 3টি প্রান্ত দিয়ে তৈরি সুতরাং এই সমস্ত শীর্ষবিন্দুগুলি যোগ্যতা অর্জন করে তাই এইগুলি হল 3টি প্রান্ত তিনটি প্রান্ত এবং 3টি মুখ সেখানে মিলিত হতে চলেছে এই শীর্ষবিন্দুগুলি 1 2 এবং 3 তারপর প্রতিটি শীর্ষবিন্দু 3টি মুখ তৈরি করে এই জাতীয় বস্তুকে বলা হয় ট্রাইহেড্রাল অবজেক্ট এবং নির্দিষ্ট বস্তু উদাহরণস্বরূপ যদি আমি এইরকম কিছু আঁকতে সক্ষম হই আপনি যদি এর উপর এটি কল্পনা করতে পারেন তবে আমাকে এইরকম আপত্তি করতে দিন বস্তুর সমান হলেও আপনি ট্রাইহেড্রাল অবজেক্ট হতে পারবেন না তাই যাইহোক এটি একটি নয় কানা অবজেক্ট যার সাথে আমরা ডিল করছি এবং এই কানা অবজেক্টে আগ্রহী এখন এটি একটি লেবেলিং সমস্যা যার মানে আপনাকে প্রতিটি প্রান্তকে লেবেল করতে হবে এবং লেবেলগুলি নিম্নরূপ উত্তল প্রান্তের জন্য স্ট্যান্ডের জন্য ক্লাস লেবেল মনে রাখবেন আমরা উত্তল দ্বারা একটি প্রান্তের কথা বলছি আমরা বলতে চাইছি যে বিষয়টি বা উপাদান ভিতরে রয়েছে কিছু অর্থে আমি এই প্রান্তটিকে প্লাস লেবেল করব কারণ এটি একটি উত্তল প্রান্ত বাইরে থেকে দেখা গেলে বিয়োগ প্রান্তটি একটি অবতল এবং আমি এটি এবং এই প্রান্তটিকে লেবেল করব উদাহরণস্বরূপ বিয়োগ হিসাবে কারণ এটি একটি অবতল দিয়ে তৈরি তাই দেয়াল এবং ছাদের মধ্যে একটি ঘরের কোণ। উদাহরণস্বরূপ এগুলি মূলত অবতল প্রান্তের বাইরে এবং বিভিন্ন বই বিভিন্ন ব্যবহার করে কিছু লোক ধারণা ভাঁজ এবং ফলক ব্যবহার করে কিন্তু আমরা তীরের ধারণাটি ব্যবহার করব হয় এই দিকে নির্দেশ করে বা সেভাবে আমরা তাদের মধ্যে পার্থক্য করব তবে সাধারণ ধারণাটি ডান দিকের বিষয় আপনি ডান দিক দ্বারা কি বোঝাতে চান যে আমরা যদি তীরের দিক অনুসরণ করি তবে ব্যাপারটি ডান দিকে এবং অন্য দিকে যা ই হোক না কেন ফাঁকা তীর সুতরাং যদি আমি এই চিত্রটি দেখতে গিয়েছিলাম ব্যাপারটি এই দিকে তাই আমি অবশ্যই এটিকে এই দিকে লেবেল করতে হবে এবং এটির মতো এবং তাই সুতরাং এই হাফম্যান ক্লোজ লেবেলিংয়ের কাজটি হল এই 4 ধরণের লেবেলগুলির সাথে একটি লাইন অঙ্কন লেবেল করা আরও সাধারণ ক্ষেত্রে আমরা ব্যবহার করি এমন অন্যান্য ধরণের লেবেল রয়েছে উদাহরণস্বরূপ আমাদের ছায়া আছে তারপর যদি আমাদের বস্তুতে ফাটল থাকে বা যদি আমাদের 4 3টি প্রান্ত 3টি পর্যায় শীর্ষবিন্দুতে মিলিত হয় সুতরাং সেখানে সব ধরণের প্রান্ত রয়েছে এবং সেগুলি অন্যান্য ধরণের লেবেল হতে পারে তবে এই খুব সাধারণ শ্রেণীর বস্তুর জন্য যা ত্রিহেড্রাল অবজেক্ট যা প্লেনার দিয়ে তৈরি যেখানে প্রতিটি শীর্ষ 3টি মুখ দিয়ে তৈরি সেখানে 4 ধরণের রয়েছে বস্তুর আমরা লেবেল ব্যবহার করতে পারি সুতরাং টাস্কের উদ্দেশ্য হল এই লেবেলটি মূলত খুঁজে বের করা এখন এই সমস্যার জন্য এই স্থানটি আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটি প্রান্তটি মূলত 4টি উপায়ে লেবেল করা যেতে পারে এবং আমরা শীর্ষবিন্দুতে সুতরাং যখন আমরা একটি রেখা এই রেখা এইরকম অঙ্কন দেখি তখন আমরা 4 ধরণের সত্যের মধ্যে পার্থক্য করতে পারি একটিকে আমরা বলি Y শীর্ষবিন্দু যা দেখতে এইরকম যা 3টি শীর্ষবিন্দু দিয়ে তৈরি যা কিছু দেখতে পাচ্ছে এটার মত এক আমরা কখনও কখনও ডাব্লু শীর্ষবিন্দু হিসাবে কল করি যা দেখতে এইরকম একটিকে আমরা বলি টি শীর্ষবিন্দু যা দেখতে এইরকম তাই এটি 3 প্রান্ত সুতরাং এটি শীর্ষবিন্দু তবে ভিউ পয়েন্টটি এরকম সুতরাং যদি এখান থেকে সিটে যান ঠিক এটি একটি T এর তো দেখতে হবে এবং 4 হল একটি এল শীর্ষ যেখানে আপনি তৃতীয় প্রান্তটি দেখতে পারবেন না যেটি আসছে সুতরাং A এর জন্য এই মাত্র 4 ধরনের শীর্ষবিন্দু যা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখানে ধরে নিচ্ছি যে এগুলো জেনেরিক ভিউ এবং এই শীর্ষবিন্দু আপনি জানেন যে আমাদের কাছে 2টি অবজেক্ট আছে এবং কোনওভাবে 2টি অবজেক্ট বসানোর মাধ্যমে এটি একটি সরল রেখার মতো দেখায় আমরা মূলত এই ধরনের দৃশ্যগুলি এড়িয়ে চলব যেখানে ক্যামেরার সামান্য বিট সারিবদ্ধ পরিবর্তন আপনি যদি এটিকে কল করতে চান দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন সুতরাং আমরা ধরে নিই যে এগুলি মূলত জেনেরিক ভিউয়ের কানা এবং কাজটি হল এইভাবে অঙ্কনকে লেবেল করা তাই আপনি যদি এই মূল অঙ্কনে ফিরে যান তবে আপনি এর জন্য এই লেবেলের সেটটি খুঁজে পেতে চান এখন নীতিগতভাবে 3টি প্রান্ত সহ যেকোনো শীর্ষবিন্দুকে 4 থেকে 4 থেকে 4 64 উপায়ে লেবেল করা যেতে পারে তাই 64 যোগ 64 যোগ 64 যোগ 16 কিন্তু যেহেতু এই বস্তুগুলি ত্রিমুখী আমরা জানি যে সেগুলিকে ল্যাড করা যেতে পারে কম 4 উপায়ে তাই আমাকে এই W শীর্ষবিন্দু এই উদাহরণ নিতে দিন এটি হিসাবে লেবেল করা যেতে পারে সুতরাং আমি এটিকে বাম থেকে ডানে লেবেল করব এটি লেবেল করতে পারে এটি বিয়োগ হতে পারে এটি প্লাস হতে পারে এবং এটি প্লাস হতে পারে যেমন আমরা এখানে বিয়োগ প্লাস এবং প্লাস দেখতে পাচ্ছি এটি একটি সম্ভাবনা বা এটি বিষয় হতে পারে সুতরাং আমাকে শুধু এটি লেবেল করা যাক এটি এইরকম হতে পারে যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটি প্লাস এটি এইরকম বা এটি প্লাস বিয়োগ হতে পারে আমাদের একটি উদাহরণ আছে আমাদের এখানে একটি রয়েছে এটি প্লাস এটি বিয়োগ এবং এটি বিয়োগ এখন দেখা যাচ্ছে যে এই W ধরণের শীর্ষের জন্য এইগুলি কেবলমাত্র 3টি শারীরিকভাবে সম্ভাব্য লেবেলের সেট সুতরাং 64 থেকে আমরা এটিকে 3 এ বিস্তৃত করেছি আমরা কি এই তথ্যটি এই প্রশ্নটি যা আমরা এই লেবেল সমস্যাটিতে জিজ্ঞাসা করি এবং আমি এটি ছেড়ে দেব এটি একটি অনুশীলন এটি 6টি প্রসারিত করা হয়েছে এটি 6টি প্রসারিত করা হয়েছে এবং এটিও 6টি প্রসারিত করা হয়েছে লেবেলিং বেস T জয়েন্টগুলির শুধুমাত্র 6টি বেস রয়েছে সুতরাং এই T হতে পারে উদাহরণস্বরূপ একটি টেবিলের অংশ তাই আপনার কাছে একটি টেবিল আছে এবং এটি একটি পা বা এরকম কিছু আপনি এখানে একটি টি জয়েন্ট দেখতে পারেন যে ক্ষেত্রে আপনি কল্পনা করতে পারেন এটি এরকম হবে এটি এরকম হবে এবং এটি এরকম হবে এটি 6টি ভিত্তির মধ্যে একটি এবং 6টি ভিন্ন উপায়ে আপনি এটিকে T জয়েন্ট লেবেল করতে পারেন এবং এটি খুঁজে বের করার চেষ্টা করা আপনার জন্য একটি আকর্ষণীয় অনুশীলন হওয়া উচিত সুতরাং কিভাবে এই তথ্য শোষণ করা যেতে পারে একটি সহজ টুকরা একটি সাধারণ প্যাক যা আমাদের কাজে লাগানো উচিত এক প্রান্তে তা উভয় প্রান্তে শুধুমাত্র এক উপায়ে লেবেল করা যেতে পারে সুতরাং প্রতিটি প্রান্তের 2টি প্রান্ত রয়েছে এটি প্রতিটি প্রান্তে 2টি শীর্ষবিন্দুতে অংশগ্রহণ করে তাই এটি অবশ্যই অংশ নেয় লেবেল উভয় উপায়ে একই কাজ করে। সুতরাং উদাহরণস্বরূপ একবার আমি এই প্রান্তগুলিকে প্লাস লেবেল দিয়েছি এর অর্থ হল এটি প্লাস এই প্রান্তে এটি এই প্রান্তে প্লাস স্পষ্টতই এটি একই প্রান্ত মূলত এটি একটি সাধারণ ট্রাইহেড্রাল অবজেক্ট আমরা কথা বলছি অগত্যা একবার আমি জানতে পারি যে এই নির্দিষ্ট প্রান্তটি এখানে প্লাস এই অংশটি প্লাস এই অংশটিতে আমার সীমাবদ্ধতা রয়েছে তাই আমি 6টি সম্ভাব্য সম্পর্কের মধ্যে এটির জন্য একটি টেবিল দেখতে পারি যার মধ্যে একটি প্লাস রয়েছে পাশে 2টি অন্যান্য জিনিস কি সুতরাং আমি সেই বিশেষ 2 প্রান্তের ডোমেনটি ছাঁটাই করতে পারি ঠিক যেমন আমরা ডোমেনের জন্য কিছু মূল্যবান ছাঁটাই মান পেয়েছিলাম যখন আমরা পাটিগণিত ধাঁধার জন্য ডোমেনগুলি ছাঁটাই করি সুতরাং ওয়াল্টজ অ্যালগরিদম মূলত যা করে তা হল এটি একটি করে এটি প্রথমে 9 এর পুরো সেটটির একটি স্ক্যান করে এটি অঙ্কন করে একটি অনুমান করে যে এটি একটি কঠিন বস্তু যার মানে হল প্রান্তটি হল সীমানা যার মানে পদার্থ ভিতরে রয়েছে তাদের সুতরাং এটি এই লেবেল দিয়ে শুরু করতে পারে তারপর এটি লেবেল করে তারপর লেবেল করে তারপর এই লেবেল করে এবং তারপরে এটি প্রচার করে মূলত একবার আমাদের এই বাহ্যিক লেবেলটি থাকলে তারা ভিতরের লেবেলকে সীমাবদ্ধ করবে উদাহরণস্বরূপ যদি আমরা এখানে এই জায়গাটি দেখি তবে এটি এখানে শুধুমাত্র একটি ইতিবাচক লেবেল দেওয়ার অনুমতি দেয় কারণ W জয়েন্টে আমাদের কাছে শুধুমাত্র এই তিনটি সম্ভব সুতরাং আমরা এই পরিবর্তনশীলটি ঠিক করি আমরা এখানে প্লাসে প্রচার করতে পারি এবং এটি প্লাস আপনি দেখতে পাবেন যে এই প্লাস প্লাস প্লাস হল একটি সারি সমন্বয় যা মূলত অনুমোদিত সুতরাং এটি হল প্রচারের ধারণা মূলত একবার আপনি যখন কোনও জায়গায় একটি মান জানলে আপনি পরবর্তীটিতে প্রচার করেছেন এবং পরবর্তীটির জন্য ডোমেনটি ছাঁটাই করুন। ঠিক যেমন আমরা এখানে আলোচনা করেছি নির্দিষ্ট ভেরিয়েবলের ডোমেন সংশোধন করুন এবং এইগুলি ওয়াল্টজ অ্যালগরিদম পর্যন্ত মূলত করে সুতরাং আমি আরেকটি উদাহরণ দিই যেখানে পুরো একই সন্তুষ্টি কিছু করার জন্য একটি প্রক্রিয়া হিসাবে ব্যবহার করা হয়েছে এই উদাহরণ থেকে এসেছে আমরা যাকে বলি কনসিসটেন্সি বেস ডায়াগনোসিস তাই আমাকে একটি স্ট্যান্ডার্ড উদাহরণ ব্যবহার করতে দিন যা আমরা এই জিনিসটিতে ব্যবহার করি ধরা যাক আমাদের 3 গুণক দিয়ে তৈরি একটি ছোট ডিভাইস রয়েছে এটি M 1 এটি M 2 এটি M 3 এটি ইনপুট নিতে লাগে আসুন আমরা বলি ইনপুটগুলি ঠিক হয়ে গেছে তাই বলা যাক I 1 I 2 I 3 I 3 I 4 I 5 I 6 এটি উৎপন্ন করে প্রতিটি একটি আউটপুট উত্পাদন করে আসুন আমরা বলি যে এই আউটপুটটি একটি অ্যাডারের সাথে এবং এই আউটপুটটি উত্পাদিত হয় অন্য একটি অ্যাডারের সাথে ছড়িয়ে পড়ে এবং আমাদের 2টি মান রয়েছে এখানে একটি ছোট ডিভাইস রয়েছে যা যোগ করার মাধ্যমে কিছু করে সুতরাং গুণের সংমিশ্রণ সামঞ্জস্যপূর্ণ ভিত্তি নির্ণয়কে মডেল বেস নির্ণয় বলা হয় সুতরাং মডেল বেস কনসিস্টেন্সি বেস ডায়াগনোসিস বলেছে যে আপনি সিস্টেমের একটি মডেল তৈরি করেন এবং আমরা যে মডেলটি তৈরি করি সেটি একটি সীমাবদ্ধ মডেল আমরা যে কিভাবে করব আমরা বলি যে গুণককে নিম্নরূপ সংজ্ঞায়িত করা হয়েছে যে যদি এটি হয় তাহলে আমি 1 ইনপুট এর সমান M এর সাইন আউটপুটের জন্য এটি ব্যবহার করব তাই আমি একটি গুণককে সংজ্ঞায়িত করছি যা I কাজ করে বলছি যে যদি গুণিত হয় তাহলে এই সম্পর্কটি অবশ্যই পুরানো হতে হবে যা ভেরিয়েবলের মধ্যে সীমাবদ্ধতা সেই M এর 3টি ভেরিয়েবল সমান 2 I 1 এর সাথে I 2 IN তাই অন্যদের জন্য আমরা সংজ্ঞায়িত করতে পারি তারপর আমরা সংযোগ সম্পর্কে কথা বলতে পারি আমরা বলতে পারি যে M 1 এর আউটপুট একটি ইনপুট এর সমান কিছু স্বরলিপিতে আমরা এটি বলতে পারি সুতরাং আমরা মূলত বলছি যে এই আউটপুটটি এই ইনপুটগুলির সাথে সংযুক্ত এবং এটি এই কন দ্বারা প্রকাশ করা হয়েছে এটি 2টি ভেরিয়েবলের মধ্যেও সীমাবদ্ধতা যে এই মানটি অবশ্যই এই মানের মতোই হতে হবে যা আমরা বলছি সুতরাং আমরা তাই আমরা এই 3টি গুণক প্লাস 2 ঠিকানার সীমাবদ্ধতাকে এভাবে বর্ণনা করি এটি হল লজিক সীমাবদ্ধতা হল যৌক্তিক বিবৃতি এটি বোঝায় যে আমরা একটি সীমাবদ্ধতায় রূপান্তর করতে পারি যা এটি একরকম বিবৃতি সুতরাং আমরা এই বলে পুরো ডিভাইসটি বর্ণনা করি এই অংশটি আপনাকে বলে কানেক্টিভিটি কী এই অংশটি আপনাকে বলে যে পৃথক উপাদানের আচরণ কী এবং এই 2টির মধ্যে আমরা পুরো ডিভাইসটি মূলত বর্ণনা করেছি সুতরাং এখন কি অনুমান আমরা এই ইনপুট 2 ইনপুট 3 পেতে এখানে আমরা কি আশা করি আমরা ভবিষ্যদ্বাণী করতে পারি যে এই ডিভাইসটি যা উৎপন্ন করবে তা হল 2 থেকে 3 হল 6 এখানে 2 থেকে 3 হল 6 এখানে 2 থেকে 3 হল 6 এখানে এবং তারপর 6 যোগ 6 এটি আমাদের 12 দেবে এবং একটি 12 দেবে অর্থাৎ মূলত প্রত্যাশিত আউটপুট কিন্তু O A 2 12 এর সমান হলে কি হবে যেমনটি প্রত্যাশিত এটিই প্রকৃত মান বাস্তব সীমাবদ্ধতা বা পর্যবেক্ষণ কিছু লোক একে বলে কিন্তু যাইহোক C S P নোটেশনে এটি একটি সীমাবদ্ধতা এবং O A 1 সমান 10 এখন ধরুন আমি আপনাকে এই সমস্যাটি I H দিচ্ছি এটা কী এটি একটি সীমাবদ্ধতা সন্তুষ্টি সমস্যা যেখানে এইগুলি পরিবর্তনশীল পরিবর্তনশীলে এটি হয় সত্য বা এটি ফলস এবং এই পুরো বিবৃতিটিও পরিবর্তনশীল এটি হয় সত্য বা এটি ফলস যা গণিত থেকে হতে পারে সুতরাং আসুন আমরা এখানে বিশদ বিবরণে না যাই তবে এখানে মূলত সীমাবদ্ধতার একটি সেট রয়েছে যা সাহায্যকারীর বর্ণনা হিসাবে ভবিষ্যদ্বাণী করে আউটপুট কী হওয়া উচিত কিন্তু আমাদের দেওয়া সিস্টেমটি ইনপুটগুলিতে রয়েছে এইগুলি হল 2 3 2 3 2 3 এটি একটি গুণক এটি একটি গুণক এটি একটি গুণক এটি একটি যোগকারী এটি একটি যোগকারী আপনি যে আউটপুট দেখছেন এখানে আউটপুট হল 10 এখানে আউটপুট হল 12 তাহলে কি হচ্ছে সুতরাং নির্ণয়ের এই পদ্ধতির কাজটি এখানে নির্ণয়ের কাজটি ত্রুটিপূর্ণ উপাদান চিহ্নিত করা এবং তাই আমরা ধরে নিই যে সংযোগগুলি কখনই ত্রুটিপূর্ণ নয় সুতরাং এটি একটি সরলীকৃত আমরা এমন জিনিসগুলি দেখছি যেগুলির মধ্যে একটি গুণক বা যোগকারী ত্রুটিপূর্ণ হয়ে গেছে তাহলে এটা আমরা কিভাবে করব সুতরাং যেটির একটি বর্ণনা স্তর রয়েছে আমরা বলি যে এটি একটি C S P এর প্রতিটি 3টি ইনপুট হল ভেরিয়েবল এটি সেই ভেরিয়েবল 3টি ইনপুট এবং একটি এই গুণকের মধ্যে সীমাবদ্ধতা সুতরাং M 1 I 1 I 2 এবং O 1 4 ভেরিয়েবল এটি 4 ভেরিয়েবলের মধ্যে একটি সীমাবদ্ধতা তাই যদি M 1 যদি গুণক হয় তাহলে গুণকের আউটপুট 2টি ইনপুটের গুণফলের সমান হওয়া উচিত যোগকারীর জন্য তারপর গুণকের গুণক সুতরাং আমার কাছে এই সীমাবদ্ধতাগুলি রয়েছে আমার কাছে সীমাবদ্ধতা রয়েছে যে আমি 1 সমান 2 আমি 2 সমান এবং আরও অনেক কিছু এবং আমি কেবল বলি এই C S P এর জন্য আমাকে একটি সমাধান দিন ভেরিয়েবল অনুপস্থিত যা ভেরিয়েবল কি যা অনুপস্থিত হয় যে হয় সুতরাং আমি জানি আমি ইনপুট ভেরিয়েবল জানি আমি আউটপুট ভেরিয়েবল জানি আমি মধ্যবর্তী ভেরিয়েবল জানি না এবং আমি জানি না যে সমস্ত ডিভাইস কাজ করছে কি না সুতরাং এই C S P কীভাবে অনুসন্ধান করা হয় তার বিশদ বিবরণে না গিয়ে এবং এটি নিজেই একটি ডোমেন শান্ত এবং একটি সম্পূর্ণ সম্প্রদায় রয়েছে যা মডেল বেস ডায়াগনসিস করে ধারণাটি হল এই C S P এর সমাধান খুঁজে বের করা সমাধান দেখতে কেমন হবে সমাধান মূলত C S P P সন্তুষ্ট কিছু ডিভাইসের জন্য এই দোষের কিছু জিনিস বলবে কিছু উপাদান অবশ্যই ত্রুটিপূর্ণ হতে হবে কিছু উপাদান কিছু বিবৃতি যা বলে যে এই উপাদানটি অবশ্যই ফল্ট হতে হবে এবং এটি সমাধানে আবিষ্কৃত হবে যা সমাধানটি মনে রাখবেন এই আউটপুট 10 এ এটি অবশ্যই থাকবে সুতরাং যার মানে আমি 10 এর মতো একটি বিবৃতি দিচ্ছি 6 যোগ 6 এর সমান যেটি যোগকারী বলছে তাই অজ্ঞানভাবে এটি ফল্ট স্টেটমেন্ট এখন দোষটি যোগকারীর কিনা বা দোষ যা 2 ইনপুট কারণ কেউই Y আমাকে বলা হয়নি যে ইনপুটটি 6 ইনপুটটি আমার কাছ থেকে লুকানো এটি মূলত অন্য কিছু হতে পারে তাই এই যোজক ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ জন্য এই গুণক হতে পারে এই দুটি গুণক একটি ত্রুটিপূর্ণ যা সম্ভব যে এই দুটি একটি ত্রুটিপূর্ণ এমনভাবে বা না যে এই দুটি এমনভাবে ত্রুটিযুক্ত যে এটি কিছু করছে এবং এটি এটিকে পূর্বাবস্থায় আনছে এবং 10 তৈরি করছে এটি কী করছে ভুল এখানে প্রতিফলিত হচ্ছে যা সম্ভব তাই নির্ণয়ের অবশ্যই এই প্রশ্নের কোন স্পষ্ট উত্তর নেই কেন আমরা এখানে এই 10টি দেখছি কিন্তু অ্যালগরিদমগুলি ন্যূনতম নির্ণয়ের জন্য দেওয়া হয় কোন ধরনের লেজার যা আপনাকে অবশ্যই শুনতে হবে সবচেয়ে সহজ সমাধানটি সর্বোত্তম যা বলে যে সমস্ত নির্ণয় যদিও ত্রুটিপূর্ণ হিসাবে শুধুমাত্র উপাদান অন্যান্য পছন্দের নির্ণয় তারপরে আমরা দেখতে পাচ্ছি এটি অবশ্যই A 1 বা M 1 এবং অ্যালগরিদম আসলে খুঁজে পায় যে হয় A 1 নয় বা M 1 নয় এবং তাই আমরা সেখানে 10 দেখতে পাচ্ছি সুতরাং আমি এখানে যা দেখাতে চেয়েছিলাম তা হল এটি হল আরেকটি উদাহরণ যেখানে সমস্যাটি C S P হিসাবে হতে পারে N এর সমাধান করা হয়েছে একটি C S P এবং এটি মূলত রোগ নির্ণয়ের সমস্যা সুতরাং আমি এখানে সীমাবদ্ধ সন্তুষ্টির সাথে থামব কারণ কোর্সে আমাদের খুব বেশি সময় বাকি নেই এবং অবশ্যই বাকি অংশে আমি জ্ঞানের উপস্থাপনা দেখতে চাই যা সত্যিই A I এর মূল বিষয় আমাদের কোর্স শেষ করা উচিত নয় উপস্থাপনায় স্বীকার না করেই সুতরাং পরবর্তী বক্তৃতাটি মূলত উপস্থাপনা এবং শোনার জন্য একটি ভাষা হিসাবে যুক্তিবিদ্যার উপর ফোকাস করবে ধন্যবাদ